আসুন মেট্রোলজির সাধারণ ধারণা এবং সংজ্ঞা সম্পর্কে নতুন আলোচনা শুরু করি সুতরাং এখানে আমরা মেট্রোলজির সংজ্ঞা মেট্রোলজির ধরণগুলি দেখতে পাব তারপরে পরিদর্শন এবং মেট্রোলজির পরিভাষার প্রয়োজনীয়তা সম্পর্কে জানব এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা এই পরিভাষা গুলির মধ্যে পরিবর্তন করে ফেলি কিন্তু এটা একটা আলাদা অর্থ করে তোলে সুতরাং এগুলি মেট্রোলজির কিছু সংজ্ঞা এটি পরিমাপের সাথে সম্পর্কিত জ্ঞানের একটি ক্ষেত্র এবং পরিমাপের সাথে সম্পর্কিত তাত্ত্বিক এবং ব্যবহারিক সমস্যা উভয়ই এর অন্তর্ভুক্ত এটি মেট্রোলজির একটি সংজ্ঞা অত্যন্ত সুনির্দিষ্ট পরিমাপ করার প্রক্রিয়াটিও মেট্রোলজির আরেকটি সংজ্ঞা এটি সমস্ত সরঞ্জামের যথাযথভাবে ক্রমাঙ্কন করা এবং রক্ষণাবেক্ষণ করা এবং তাদের তথ্যগুলি নথিভূক্ত করে নিয়ন্ত্রণ করা যাতে এগুলো সম্পূর্ণরূপে কার্য করতে পারে এবং একটি নির্ভরযোগ্য ফলাফল দেয় এটিও মেট্রলজি আরো একটি সংজ্ঞা এটি পরিমাপের একক স্থাপন করা পুনরুৎপাদন করা এবং হস্তান্তর করা এবং তাদের মানগুলি প্রমাণ ভাবে তালিকাভুক্ত করা ও মেট্রোলজির আরো একটি সংজ্ঞা সুতরাং পরিমাপের একক গুলির প্রতিষ্ঠা পুনরুৎপাদন ও হস্তান্তর এবং তাদের মানদণ্ডগুলির প্রমাণ ভাবে তালিকাভুক্ত করার বিজ্ঞান এই চারটি বিভিন্ন উপায়ে মেট্রোলজিকে সংজ্ঞায়িত করা যায় এবং এটি অত্যন্ত জনপ্রিয় ভাবে গৃহীত হয়েছে আমরা যখন মেট্রোলজির সম্পর্কে কথা বলি সেখানে মেট্রোলজির তিনটি ধরণ রয়েছে তো প্রথমটিকে বৈজ্ঞানিক মেট্রোলজি বলা হয় দ্বিতীয়টিকে শিল্পের মেট্রোলজি বলা হয় তৃতীয়টিকে আইনসংক্রান্ত মেট্রোলজি বলা হয় বৈজ্ঞানিক মেট্রোলজি scientific metrology কী এটি পরিমাপের মানদণ্ডগুলির সংস্থা এবং তাদের উন্নতিকরণের জন্য এবং তাদের সর্বোচ্চ ভাবে রক্ষণাবেক্ষণ এর সাথে সম্পর্কিত এই বৈজ্ঞানিক মেট্রোলজি এর একটি উদাহরণ স্থানাঙ্কের CMM স্থানাঙ্ক পরিমাপের যন্ত্র যেখানে একটি পাম্প এবং তার আনুষঙ্গিক জিনিসগুলি রাখা থাকে এখান এই দুটি স্তম্ভের উপরে আপনার ব্রিজটি রয়েছে সুতরাং ব্রিজটিতে আপনার একটি হাতের মত অংশ রাখা আছে সুতরাং এখানে একটি প্রোব রয়েছে যা পাম্পের বিভিন্ন অংশের বৈশিষ্ট্যের বিশদ বিবরণ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে সুতরাং এটি পরিমাপের প্রমাণ মানের সংগঠন গুলির সাথে এবং তাদের বিকাশের জন্য কাজ করে সুতরাং এটি সর্বোচ্চ স্তরে রক্ষণাবেক্ষণের সাথে প্রতিষ্ঠিত হয়ে থাকা সমস্ত মান অনুসরণ করে এটাই বৈজ্ঞানিক মেট্রোলজি আপনি যখন শিল্পের মেট্রোলজি র কথা বলছেন সে ক্ষেত্রে এটি শিল্পে ব্যবহৃত পরিমাপের যন্ত্রগুলির কার্যকারিতা নিশ্চিত করে এবং সেইসঙ্গে উৎপাদন ও পরীক্ষার প্রক্রিয়াগুলি কে ও নিশ্চিত করে উদাহরণস্বরূপ এখানে এটি ইতিমধ্যে এর চিত্রটি রয়েছে আপনি উপাদানটির দিকে দেখুন আপনি উপাদানের মাত্রা বা বিচ্যুতিগুলি পরিমাপ করার চেষ্টা করবেন এবং তা থেকে ফলাফল টি পাওয়ার চেষ্টা করবেন একেই শিল্পের মেট্রোলজি বলা হয় ঠিক আছে শিল্পকর্মে গুণমান বজায় রাখার জন্য প্রয়োজন হয় এদের মধ্যে পার্থক্য এটি পরিমাপের প্রমাণ মানের সংগঠনের সঙ্গে কাজ করে এবং তাদের উন্নতির জন্য কাজ করে সুতরাং আমরা এখানে সর্বোচ্চ স্তরে তাদের রক্ষণাবেক্ষণের সাথে মানগুলি তৈরি করেছি তবে এখানে ইতিমধ্যে পূর্ব নির্মিত সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলি ব্যবহার করে আমরা তথ্য মাপার এবং গণনা করার চেষ্টা করছি আইনসংক্রান্ত মেট্রোলজি কী এটি পরিমাপের নির্ভুলতার সাথে সম্পর্কিত বিষয় যেখানে এগুলি অর্থনৈতিক লেনদেন স্বাস্থ্য এবং সুরক্ষার স্বচ্ছতার উপর প্রভাব ফেলে সুতরাং আমরা উৎপাদিত কিছু অংশ বা নির্দিষ্ট পণ্যগুলি পরিমাপ করার চেষ্টা করি এবং বাজারে পণ্যটি অনুমোদনের জন্য এটি কতটা বিধিসম্মত সেটা আমরা দেখি এর কাজটি নিয়ন্ত্রন পরামর্শ তদারকি এবং উৎপাদন নিয়ন্ত্রণ করা এবং পরিমাপের সরঞ্জাম ক্রমাঙ্কন করা এটি হল আইনসংক্রান্ত মেট্রোলজি এই কোর্সে আমরা বৈজ্ঞানিকের পাশাপাশি কেবল শিল্পের মেট্রোলজির দিকে আরও মনোনিবেশ করব সুতরাং একটি শব্দ আছে যাকে 'পরিদর্শন করা' বলে পরিদর্শন করা খুব গুরুত্বপূর্ণ আপনি একটি অংশ তৈরি করেছেন সুতরাং আপনি কিভাবে আপনার বৈশিষ্ট্যগুলি বা প্রক্রিয়াগুলি মূল্যায়ন করবেন এটি কেবল পরিমাপ দ্বারা সম্ভব ঠিক আছে যখন আমরা পরিমাপ সম্পর্কে কথা বলি পরিদর্শন করা একটি প্রক্রিয়া যা পরিমাপ প্রক্রিয়ার অংশ সুতরাং পরিদর্শন করার প্রয়োজনটি হল উপাদান এবং অংশগুলি তারা প্রতিষ্ঠিত মানের সাথে খাপ খায় কিনা তা নিশ্চিত করা একটি অঙ্কন আছে একটি অংশ রয়েছে যা উৎপাদিত করা হয়েছে আপনাকে যা করতে হবে তা হল অংশটি পরিমাপ করতে হবে এবং এই অঙ্কটির সাথে তুলনা করতে হবে যে সেখানে কোন আলাদা জিনিস হয়েছে কিনা এটি উৎপাদকের বিনিময়যোগ্যতার চাহিদা মেটাতে ব্যবহৃত হয় বিনিময়যোগ্যতা একটি বিস্তৃত ধারণা এবং বিনিময়যোগ্যতা হল বৈপ্লবিক ধারণা বিনিময়যোগ্য সমস্ত পণ্যতেই প্রমাণ মান বজায় রাখতে হয় যদি আপনার উৎপাদনকারী এখন কিছু উৎপন্ন করতে চায় সেই সময় বিনিময়যোগ্যতা বজায় রাখার জন্য পরিদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার মূলকে খুঁজতে এটি ব্যবহৃত হয় সুতরাং আপনি যদি কোনও অংশ পর্যবেক্ষণ করা শুরু করেন তবে আপনি দ্রুত এসে বলতে পারেন যে প্রক্রিয়াটিতে কোথায় ভুল আছে বা এই নির্দিষ্ট অংশকে যখন একত্রিত করা হবে সেখানে ভুলগুলি ঘটতে পারে গ্রহণযোগ্য মানের স্তরের পণ্যকে উৎপাদন করতে আমরা সর্বদা পরিদর্শন করি উদাহরণস্বরূপ লোকেরা 6σ 12σ এই সমস্ত বিষয়ে বলে সুতরাং গ্রহণযোগ্য স্তরে আছে কিনা যদি আপনি পরীক্ষা করতে চান তবে আমরা পরিদর্শন করি ত্রুটিযুক্ত অংশগুলির উপর পুনরায় কাজ করার সম্ভাবনা বিচার করার জন্য এবং প্রক্রিয়াটি re engineering করার জন্য আমাদের পরিদর্শন করা দরকার সুতরাং যদি কোন অংশ থাকে তো সাধারণত কি হয় যে কোন কাঁচামালে আপনি মূল্য সংযোজন করেন আপনি যান্ত্রিক পদ্ধতিতে কোন একটি অংশ তৈরি করছেন এই অংশটি গ্রহণযোগ্য হতে পারে অংশটি প্রত্যাখ্যাত ও হতে পারে বা অংশটিতে পুনরায় কাজ করতে হতে পারে আপনার যদি কোনও ভাবে অংশটির উপর আবার কাজ করতে হয় তখন আমার দ্রুত জানা প্রয়োজন যে এর উপর কতটি কাজ করতে হবে এর উপর কি ধরনের কাজ করতে হবে যাতে আমরা পুনরায় অংশটিকে গ্রহণযোগ্যতে পরিণত করতে পারি এজন্য আমাদের পরিদর্শন করতে হবে ভাল মানের কাঁচামাল সরঞ্জাম এবং উপকরণ ক্রয় করতে আমাদের পরিদর্শন করা দরকার সুতরাং এগুলি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর জোর দেওয়া যায় যে এর জন্য আমাদের পরিদর্শন করতে হবে ধরুন কোনো একটি ছোট্ট পণ্য ধরুন এটি একটি ওষুধ এটি একটি গাড়ি হতে পারে এটি রকেট হতে পারে আপনি দেখতে পাচ্ছেন লোকেরা বিভিন্ন ধরণের পরিদর্শন করার চেষ্টা করে পরিদর্শন চাক্ষুষ হতে পারে পরিদর্শন ওপর ওপর হতে পারে ইঞ্জিনে পরিদর্শন হতে পারে টায়ার গুলি দেখার জন্য এবং তারা ঠিকঠাকভাবে সারিবদ্ধ ভাবে আছে কিনা তা পরিদর্শন করা যেতে পারে এই সমস্ত জিনিসকে পরিদর্শন বলা যেতে পারে সুতরাং আসুন আমরা কয়েকটি মেট্রোলজিক্যাল পরিভাষা দেখি আমরা প্রথমে যা আলোচনা করতে যাচ্ছি তা হল সঠিকতা পরীক্ষার ফলাফল এবং স্বীকৃত প্রমাণ মানগুলি একই হওয়া আর কিছুই নয় এটা নির্ভুলতা যদি আমি এটি কোন চিত্র দ্বারা উপস্থাপন করতে চাই তাহলে আমাকে এর সম্ভাবনার রেখাটি আঁকতে দিন এই চিত্র থেকে এটি খুবই স্পষ্ট যে y অক্ষটি সম্ভাবনা আর x অক্ষ মান সুতরাং এটি হল প্রদত্ত মান যেটি আপনি চান এবং এটি হল সেই মান যেটি আপনি পেয়েছেন বা অর্জন করেছেন অর্থাৎ এটি সেই মান যা আপনি অর্জন করেছেন আর এটি প্রদত্ত মান এর মধ্যে পার্থক্যটিকে সঠিকতা বলা হয় এদের মধ্যে তারতম্য টিকে নির্ভুলতা বলা হয় অর্থাৎ প্রদত্ত মান এবং গ্রহণযোগ্য মান কতটা কাছাকাছি সেটাকেই সঠিকতা বলা হয় প্রবণতা পরীক্ষার প্রত্যাশিত ফলাফল এবং একটি গ্রহণযোগ্য প্রাসঙ্গিক মানের মধ্যে পার্থক্যকে প্রবণতা বলা হয় পার্থক্য আমি পুনরাবৃত্তি করছি পরীক্ষার প্রত্যাশিত ফলাফল এর মধ্যে পার্থক্য আপনি কিছু পরীক্ষার ফলাফল গ্রহণ করবেন এবং গ্রহণযোগ্য প্রাসঙ্গিক মানটি প্রবণতা ছাড়া কিছুই নয় প্রবণতা পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল গ্রহণযোগ্য প্রাসঙ্গিক মান পরবর্তী গুরুত্বপূর্ণ জিনিস হল ক্রমাঙ্কন ক্রমাঙ্কন দুটি সময়ে করা হয় শুরুতে এবং তারপরে নিয়মিত চলাকালীন সময়ে আমরা সর্বদা ক্রমাঙ্কন করার চেষ্টা করি আমরা এটি একটি প্রমাণ মানের সাপেক্ষে ক্রমাঙ্কন করি কোন একটি যন্ত্র যে মান ইঙ্গিত করে এবং সেই অবস্থায় তার প্রমাণ মানগুলির মধ্যে সম্পর্ক স্থাপনের পদ্ধতিকে ক্রমাঙ্কন বলা হয় ক্রমাঙ্কন এর মাধ্যমে আমাদের একটি যন্ত্র যে ফলাফল প্রদর্শিত করছে এবং সেই সময় তার প্রমান যে ফলাফল টি যা আসা উচিত তাদের মধ্যে তুলনা করতে পারি এবং দেখতে পারি যে এটির কোন প্রবণতা আছে কিনা সুতরাং সমস্ত কিছু একত্রিত করা হয়ে গেলে ক্রমাঙ্কন করা হয় এবং তারপরে আমদের ক্রমাঙ্কন করা হয়ে গেলে পরিমাপের জিনিসগুলি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করি পরের টি হল সময়ের সাথে সাথে ক্ষয় ও অবক্ষয় এর কারণেও ক্রমাঙ্কন করা প্রয়োজন ক্রমাঙ্কন করার অর্থ এটি কেবল কয়েকটি পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট অবস্থায় কোন যন্ত্র দ্বারা নির্দেশিত মান এবং তার প্রদত্ত সংশ্লিষ্ট প্রমাণ মানের মধ্যে সম্পর্ক স্থাপন করা নিশ্চিতকরণ কী নিশ্চিতকরণ হল কিছু পদ্ধতি যা নিশ্চিত করে যে কোন পরিমাপের যন্ত্রাংশটি তার অভিপ্রেত কাজটি করতে পারছে কিনা একে নিশ্চিতকরণ বলা হয় নিশ্চিতকরণ হল কিছু পদ্ধতির সমষ্টি যা নিশ্চিত করে যে কোন পরিমাপের যন্ত্র তার অভিপ্রেত কাজটি সঠিকভাবে করতে পারছে কিনা এটাই হল নিশ্চিতকরণ পরবর্তীটি হল সংশোধন এটি ধরে নেওয়া পদ্ধতিগত প্রতিসাম্য ত্রুটির সমান ধরে নেওয়া ত্রুটিটি সংশোধন করে এই পরিমাপের যন্ত্র টি কে আবার কার্যক্ষেত্রে ফিরিয়ে আনা হয় এই আলোচনায় দেখব যে পদ্ধতিগত ত্রুটি কি যেহেতু এই পদ্ধতিগত ত্রুটি ঠিক কি তা জানা যায়না তাই সংশোধনটি অনিশ্চয়তার সাথে করতে হয় সুতরাং সংশোধনগুলি আর কিছুই নয় তবে আমরা কিছু সময় পরপর চেষ্টা করি উদাহরণস্বরূপ আমরা একটি ঘড়িতে দম দিই এবং কিছু সময় পরে ক্ষয় এবং অক্ষয়ের জন্য সেখানে কিছু ত্রুটি আসে প্রথম প্রথম বা প্রথম কয়েক বছর এটি ২৪ ঘন্টায় একবার করে দম দিতে হচ্ছে এবং কিছুদিন পরে আপনি দেখতে পাবেন যে এটি ধীরগতিতে চলছে এবং ২০ ঘন্টা পরপর সেই কাজটি করতে হচ্ছে সুতরাং এই জিনিসগুলির সঠিক মানের থেকে ভিন্নতা আসাকেই ত্রুটি বলে পদ্ধতিগত ত্রুটি পদ্ধতিগত ত্রুটি কারণ কি আমরা জানি এবং এই ত্রুটিটি ধীরে ধীরে কিছু সময় পরে কমে যায় কারণ এই পদ্ধতিগত ত্রুটির প্রকৃত ব্যাপারটি জানা যায় না অর্থাৎ সংশোধন গুলি অনিশ্চয়তার উপর নির্ভর করে করতে হয় সরে যাওয়া ইংরাজী শব্দ সরে যাওয়া নিজেই খুব স্পষ্ট যে এর অর্থ পরিমাপের যন্ত্র গুলির মেট্রলজিক্যাল বৈশিষ্টগুলো ধীরে ধীরে পরিবর্তন হয় এটা সরে যাওয়া ছাড়া আর কিছু নয় সুতরাং আমারা এটি করি আমরা সেন্সর আউটপুট নেব এবং তারপরে এটি মেজার্যান্ড আছে এবং তারপরে যা এখানে রয়েছে এটি একটি সংবেদনশীলতার বিচ্যুতি ঠিক আছে এই সরে যাওয়ার কারণে মোট ত্রুটি ঠিক আছে এটি প্রাথমিক ক্রমাঙ্কনের সর্বোত্তম সোজা রেখা তখন এটি শূন্য পরিমাণ সরে গেছে ঠিক আছে আমরা প্রাথমিক অবস্থা দেখতে পাচ্ছি এবং এটি মোট ত্রুটিটি রয়েছে ঠিক আছে অর্থাৎ আপনি এটি দেখতে পাচ্ছেন এবং যখন ম্যাসুরেন্ড টি রাখা হয় এবং এটি অনেক সময় ধরে চলে তখন সর্বদা সেন্সরের ফলাফল একটু সরে যাচ্ছে দেখতে পাবেন এটি প্রাথমিক অবস্থায় ছিল ও এটি চূড়ান্ত অবস্থা এবং আপনি কেন্দ্রের সরে যাওয়া টি দেখতে পাচ্ছেন সুতরাং এটিকে সংশোধন করার পরে সবথেকে ভালো অবস্থার সরলরেখা বলা হয় ঠিক আছে সুতরাং এগুলি কয়েকটি পরিভাষা ঠিক আছে তো আপনার শূন্য সরে যাওয়া আছে সরে যাওয়ার মোট বিস্তার আছে সংমিশ্রিত প্রকারের সরে যাওয়ার ও আছে সুতরাং আমরা এটির পর আরেকটি দেখব সুতরাং শূন্য সরে যাওয়া কি শূন্য সরে যাওয়া মানে এটি আউটপুট এটি ইনপুট সুতরাং এটি সরে গেছে শূন্য সরে যাওয়া ঠিক আছে অর্থাৎ এটি শূন্য সরে যাওয়া সুতরাং যখন প্রারম্ভিক বিন্দুটি এখানে থাকে এবং সেখানে একটু সরে যায় কিন্তু এর নতি টি একদম ধ্রুবক থাকে তাকে শূন্য সরে যাওয়া বলে সুতরাং পরবর্তী হল সরে যাওয়ার মোট বিস্তার সুতরাং সরে যাওয়ার মোট বিস্তার আর কিছুই নয় তবে এটা আউটপুট এটি ইনপুট সুতরাং আপনার কাছে এটি একটি সাধারণ জিনিস যা আপনার কাছে রয়েছে এবং এটিই সরে যাওয়ার মোট বিস্তার সুতরাং এটি সরে যাওয়ার মোট বিস্তার আপনি যদি এটির দিকে তাকান তাহলে এটি হল শূন্যর সরে যাওয়া ঠিক আছে সুতরাং সম্মিলিত ভাবে সরে যাওয়া আর কিছুই নয় তবে এই দুটির সংমিশ্রণ সুতরাং এটি আউটপুট এটি কোনও পরিবর্তনশীল আউটপুট হতে পারে এটি যে কোনও পরিবর্তনশীল ইনপুট রাশি হতে পারে এবং এটি এরকম কিছু এবং এটি আপনি যা সাধারণত পান এটা হল সম্মিলিত ভাবে সরে যাওয়া অর্থাৎ এই সরে যাওয়া হল কেন্দ্র থেকে অফসেট সুতরাং আপনি বিভিন্নভাবে সরে যেতে পারেন যেমন শূন্যের সরে যাওয়া সরে যাওয়ার মোট বিস্তার অথবা এই দুটির সংমিশ্রণ এটি এমন ভাবে সরে গেছে যে এটা হল শূন্যের সরে যাওয়া এটা হল সরে যাওয়ার মোট বিস্তার আর এটা হল সম্মিলিত ভাবে সরে যাওয়া সুতরাং আমরা যখন ত্রুটি সম্পর্কে কথা বলি ত্রুটিটি কী ইনপুট পরিমাপের প্রকৃত মান বিয়োগ পরিমাপের যন্ত্রটিতে আশা মানকে সর্বদা ত্রুটি বলে সুতরাং আপনি এখানে দেখুন এটা হল পরিমাপ আর প্রকৃত মানটি এখানে কোন সীমার মধ্যে আছে অর্থাৎ এখানে আসল মান আর এখানে আপনি যা ফলাফল পেয়েছেন এই দুটির মধ্যে পার্থক্যটি ত্রুটি ছাড়া আর কিছুই নয় ঠিক আছে একে অন্যথায় সঠিকতা বা অনিশ্চয়তা বলা হয় এগুলি হল এখানে যে গুলি আছে তা হল প্রকৃত মান অর্থাৎ একটি পরিমাপ যন্ত্রের আউটপুট বিয়োগ প্রকৃত মান সুতরাং আমরা এই ত্রুটিটি পাই তো আমরা যেটা পেয়েছি তা হল এখানে এটি প্রকৃত মান এবং এগুলি হল ত্রুটি f প্রত্যাশা কি পরিমাপের নির্দিষ্ট রাশিগুলির গড় মানকে প্রত্যাশা বলা হয় ফিডুশিয়াল ত্রুটি কি যন্ত্রের জন্য নির্দিষ্ট ফিডুশিয়াল মান দ্বারা বিভক্ত সরঞ্জামের পরিমাপের ত্রুটি হল ফিডুশিয়াল ত্রুটি ছাড়া আর কিছুই নয় ফিডুশিয়াল মানটি পরিমাপের সরঞ্জামের নমিনাল সীমাটির বিস্তৃতি বা উপরের সীমা হতে পারে সুতরাং ফিডুশিয়াল ত্রুটি সুতরাং সরঞ্জাম দ্বারা নির্ধারিত ফিডুশিয়াল মান দ্বারা বিভক্ত পরিমাপের যন্ত্রের ত্রুটি পরিদর্শন কি আমরা ইতিমধ্যে দেখেছি যে উপকরণটিতে যেকোনো পণ্যের এক বা একাধিক বৈশিষ্ট্য পরিমাপ বা পরীক্ষা জড়িত সুতরাং আমরা এখন প্রচুর পরিভাষা দেখছি সুতরাং আমরা শীঘ্রই আরো একবার দেখেনিই যে কি কি পরিভাষাগুলি আমরা দেখলাম আমরা সঠিকতা দেখেছি আপনি প্রদত্ত মান মূল মান এগুলো মনে করতে পারেন আমরা সঠিকতা দেখেছি তারপরে আমরা প্রবণতা দেখেছি এরপরে আমরা ক্রমাঙ্কন দেখেছি এরপরে নিশ্চিতকরণ দেখেছি নিশ্চিতকরণ হল কিছু পদ্ধতি যা নিশ্চিত করে যে কোন পরিমাপের যন্ত্রাংশটি তার অভিপ্রেত কাজটি করতে পারছে কিনা তারপরে আমরা দেখলাম সংশোধন আর এরপরে সরে যাওয়া তিনটি ভিন্ন ধরনের সরে যাওয়া আছে একটি হল শূন্য সরে যাওয়া তারপরে সরে যাওয়ার মোট বিস্তার এবং এরপরে সম্মিলিত ভাবে সরে যাওয়া আমরা দেখেছি এরপর এটি ছিল ত্রুটি আমরা ত্রুটির সংজ্ঞা টি দেখেছি তারপরে ত্রুটির জন্য প্রত্যাশিত মান দেখেছি তারপরে ফিডুশিয়াল ত্রুটি ও পরিদর্শন দেখলাম সুতরাং এরপরে বড় করে দেখানো নিয়ে আলোচনা করব একটি পরিমাপকারী যন্ত্র থেকে আউটপুট সংকেত কে আরও পাঠযোগ্য করে তোলার জন্য বহুগুণ বড় করে দেখানো হয় মেজার্যান্ড কি কোন জিনিস যাকে পরিমাপ করতে হবে তাকে মেজার্যান্ড বলে সুতরাং একটি নির্দিষ্ট জিনিস যাকে পরিমাপ করতে হবে যেমন ভোল্টেজ তাপমাত্রা তারপরে আপনার দৈর্ঘ্য মিটার থাকতে পারে অর্থাৎ যে জিনিসকে পরিমাপ করতে হয় তাকে মেজার্যান্ড বলে স্লাইড টাইম পড়ুন ২২১৪ তারপরে আমরা দেখব প্রাথমিক মান কী একটি পরিমাপ যন্ত্রের আনুমানিক মান যা এটি ব্যবহারে করতে শেখায় তাকে প্রাথমিক মান বলা হয় সূক্ষ্মতা এবং সঠিকতার মধ্যে আমরা একটি বড় বিনিময়যোগ্যতার ব্যবহার দেখি সূক্ষ্মতা কি নির্ধারিত শর্তে প্রাপ্ত স্বাধীন পরীক্ষার ফলাফলের মধ্যে ঘনিষ্ঠতা ছাড়া আর কিছুই নয় তবে সূক্ষ্মতা তো নির্ধারিত শর্তে প্রাপ্ত স্বাধীন পরীক্ষার ফলাফলের মধ্যে ঘনিষ্ঠতা আর কিছুই নয় তবে সূক্ষ্মতা সুতরাং পরিসীমা কি তো যে সীমার মধ্যে কোন যন্ত্র পরিমাপ করতে সক্ষম তাকে পরিসীমা বলে উদাহরণস্বরূপ এটি ১২ ২৫ ২৭ ৩৬ এমন হতে পারে এইগুলি এমন কিছু মান যা আমি যন্ত্রটি থেকে পরিমাপ করে পাই তার পরে ৪৩ এরপর ৫০ ৫৪ তার পরে ৬২ তারপর ২৭ সুতরাং আমি যদি পরিসরটি দেখি তবে পরিসীমাটি কী পরিসীমা আর কিছুই নয় তবে নিম্ন মান থেকে সর্বোচ্চ মান এটি ১২ থেকে ৬২ র পরিসীমা যা এই নির্দিষ্ট পরিমাপের যন্ত্রটিতে রয়েছে সুতরাং এইগুলি কিছু একক এটি ভোল্টেজ বা মিলিমিটারে হতে পারে যাই হোক না কেন সুতরাং আমরা কেবল ব্যাপ্তিটি কী তা ব্যাখ্যা করার চেষ্টা করছি যন্ত্রটি যে পরিমাণ পর্যন্ত পরিমাপ করতে সক্ষম হয় তাকে পরিসীমা বলা হয় স্লাইড টাইম পড়ুন ২৩৪৮ পাঠযোগ্যতা কী পাঠযোগ্যতা হল যে কোন পরিমাপের যন্ত্রকে কত সহজে পড়া যায় যেমন পাঠ নেওয়া যদি ঘর কাটা দাগ গুলি খুব পাতলা বা খুব ছোট হয় তবে আপনি এটি পড়তে পারবেন না পাঠযোগ্যতা ও খুব গুরুত্বপূর্ণ রেফারেন্স মান কি যে মানের সাপেক্ষে পরিমাপ করা হয় তাকে রেফারেন্স মান বলা হয় আপনি যদি ফিরে যান এবং তাহলে দেখতে পাবেন আমরা ইতিমধ্যে রেফারেন্স মান সম্পর্কে কথা বলেছি সুতরাং তুলনা করার জন্য যে মানটি ধরা হয় সেটা রেফারেন্স মান ছাড়া আর কিছুই নয় এরপর পুনরাবৃত্তির শর্ত যখনই স্বল্প সময়ের ব্যবধানের মধ্যে একই জিনিস ব্যবহার করে একই স্থানে একই পদ্ধতিতে এবং একই সরঞ্জাম ব্যবহার করে স্বাধীন পরীক্ষায় একই ফলাফল প্রাপ্ত হয় তখন একে একটি পুনরাবৃত্তিযোগ্যের শর্ত বলে পুনরাবৃত্তি যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একই জিনিস বারবার করে প্রায় ২০ বার পরিমাপ করার চেষ্টা করেন আর যদি আলাদা ফলাফল পান তাহলে পুনরাবৃত্তিটি একটি প্রশ্নের সামনে পরে ঠিক আছে পুনরুৎপাদন যোগ্যতা নির্ভুলভাবে পুনরুৎপাদন করাকে বলা হয় পুনরুৎপাদন যোগ্যতা পুনরুৎপাদন যোগ্যতার শর্ত যেখানে পরীক্ষার ফলাফল একই পদ্ধতি এবং জিনিস ব্যবহার করে কিন্তু অন্য জায়গায় অন্য ব্যবহারকারী এবং অন্য উপাদান দ্বারা করা হয় পুনরাবৃত্তি যোগ্যতার শর্তগুলি হল যেখানে স্বতন্ত্র পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একই পদ্ধতি একই জিনিস একই স্থানে একই ব্যবহারকারী একই সরঞ্জামগুলি কিছু সময়ের ব্যবধানে ব্যবহার করে পুনরাবৃত্তির শর্তে স্বল্প বিরতিতে ব্যবহার করে প্রাপ্ত হয় পুনরুৎপাদন যোগ্যতা এর শর্তগুলি কী কী যেখানে পরীক্ষার ফলাফল একই পদ্ধতি এবং একই জিনিস ব্যবহার করে তবে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যবহারকারী এবং বিভিন্ন সরঞ্জামগুলি দ্বারা প্রাপ্ত হওয়া হল পুনরুৎপাদন যোগ্যতার শর্ত হিসাবে পরিচিত অনুগ্রহ করে পুনরাবৃত্তি যোগ্যতার এবং পুনরুৎপাদন যোগ্যতার শর্তগুলির মধ্যে পার্থক্যটি বোঝার চেষ্টা করুন পুনরাবৃত্তি কী যদি আমাকে লেখচিত্র তে দেখাতে হয় সে ক্ষেত্রে এটি মূল মান এটা এখানে গড় মান এটা হল গড় তাহলে এই দুটি অবস্থার মধ্যে কোনটি ভাল এটি ভাল পুনরাবৃত্তি যোগ্য এটি খারাপ পুনরাবৃত্তি যোগ্য আপনি দেখতে পাচ্ছেন যে গড়টি বৃহত্তর হয়ে উঠছে গড়টি কেন্দ্রে আছে তারতম্য টি বড় থেকে আরো বড় হচ্ছে এটি খারাপ পুনরাবৃত্তি যোগ্য সুতরাং এর অর্থ হল ধরুন একটি যন্ত্র আছে সেখানে তৈরি করা শ্যাফ্ট এর মানগুলোতে অনেক তারতম্য রয়েছে যে শ্যাফ্ট গুলো তৈরি করা হচ্ছে তার দৈর্ঘ্য এবং ব্যাসের ক্ষেত্রে অনেক তারতম্য রয়েছে এখানে এটি প্রায় খুব নির্ভুল সুতরাং এটিকে বলা হয় ভাল পুনরাবৃত্তি যোগ্য এবং একে খারাপ পুনরাবৃত্তি যোগ্য বলে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে গড় মানের থেকে বিস্তৃতিটি অনেক বেশি স্লাইড টাইম পড়ুন ২৭১১ প্রতিক্রিয়ার সময় কি প্রতিক্রিয়ার সময় হল পরিমাপ করা মানের হঠাৎ পরিবর্তন হলে যন্ত্রগুলিতে তা প্রকাশ হতে যতটা সময় প্রয়োজন হয় প্রতিক্রিয়ার সময় হল আমি আপনাকে একটি নির্দেশ দিচ্ছি আপনি কত দ্রুত সাড়া দিয়েছেন বা আপনি কত তাড়াতাড়ি এটা পাঠানোর চেষ্টা করেছেন যদি কোন পরিমাপের যন্ত্র অথবা মেজার্যান্ড এর মানের মধ্যে কোন পার্থক্য হয় তাহলে সেটি কত তাড়াতাড়ি এই পরিবর্তনের প্রতিক্রিয়া জানায় অথবা নথিভুক্ত করে পরিমাপের হঠাৎ পরিবর্তনের পর যন্ত্রগুলি সেটি প্রকাশ করতে যে সময় ব্যয় করে সেটা প্রতিক্রিয়ার সময় ছাড়া আর কিছুই নয় রেজোলিউশন কী কোন মেজার্যান্ড এর ক্ষুদ্রতম পরিবর্তনটি যা পরিমাপ এর সরঞ্জাম বা উপকরণটি প্রকাশ করতে পারে তা হল রেজোলিউশন সবথেকে ছোট গুণকটি যেমন যদি আপনার ১০ ১১ ১২ ১৩ ১৪ ইত্যাদি তথ্য থাকে তাহলে এর রেজোলিউশন হল ১ আসুন ধরে নেওয়া যাক এগুলি হল সমস্ত মান পরিমাণের ক্ষুদ্রতম পরিবর্তন যা কোনও পরিমাপের সরঞ্জামে প্রকাশ করা যায় তা রেজোলিউশন ছাড়া কিছুই নয় তারপরে সংবেদনশীলতা খুব গুরুত্বপূর্ণ পরিমাপযোগ্য চলরাশির মানটির মধ্যে সবচেয়ে ছোট পরিবর্তন যার জন্য যন্ত্রটি একটি প্রতিক্রিয়া জানাতে পারে তাকে সংবেদনশীলতা বলা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা সুতরাং এই প্রতিক্রিয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় রেজোলিউশন ও গুরুত্বপূর্ণ এগুলি সবই খুব গুরুত্বপূর্ণ বিষয় স্থায়িত্ব স্থায়িত্ব ও খুব গুরুত্বপূর্ণ কারণ মনে করুন আপনি যখন ভোল্টমিটার ব্যবহার করার চেষ্টা করবেন বা যখন আপনি একটি অ্যামিটার ব্যবহার করার চেষ্টা করবেন বা যখন আপনি কোনও যন্ত্র ব্যবহারের চেষ্টা করবেন এবং মানগুলি পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি এটি পরিমাপ করতে চান এখানে কম্পন শুরু হবে বা এটি ওঠানামা শুরু করবে বা এটিতে বিভিন্ন সংখ্যা আসা শুরু করবে সুতরাং স্থায়িত্ব খুঁজে পেতে কিছুটা সময় লাগবে সুতরাং পরিমাপের যন্ত্র গুলির সময়ের সাথে ক্রমাগত এর মেট্রোলজিকাল বৈশিষ্ট্য বজায় রাখার দক্ষতাটিকে স্থায়িত্ব বলে প্রমাণমান নির্ধারণ সকলের সুবিধার জন্য এবং সকলে একযোগে একটি বৈজ্ঞানিক ক্রিয়াকলাপে সুশৃঙ্খলভাবে নিয়ম প্রণয়ন ও প্রয়োগের প্রক্রিয়া আর কিছুই নয় একে প্রমাণমান নির্ধারণ বলে প্রমাণমান নির্ধারণ মানে আমরা প্রমান মান তৈরি করি এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার পণ্যটি প্রমাণ মানের সঙ্গে সমান হয়েছে সুতরাং সকলের সুবিধার জন্য এবং সকলে একযোগে একটি প্রক্রিয়ার ক্রিয়াকলাপে সুশৃঙ্খলভাবে নিয়ম প্রণয়ন ও প্রয়োগের প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয় এটা প্রমাণমান নির্ধারণ পরেরটি হল যাচাই করা পণ্যটি তার নির্দিষ্ট কার্য সম্পাদন করছে কিনা তা অনুসন্ধান করাই হল যাচাই করা তারপরে সন্ধান করা আপনার কাছে কিছু তথ্য আছে আপনাকে এটি সন্ধান করতে হবে এবং খুঁজে বের করতে হবে যে কখন এই তথ্যটি নেওয়া হয়েছে এবং এর অর্থ কি সুতরাং সন্ধান করার অর্থ হল একটি পরিমাপ করা ফলাফল সেটি কিসের সাথে সম্পর্কিত সেটি খুঁজে বার করাই হল সন্ধান করা এছাড়া আর কিছু নয় সত্যতা কি পরীক্ষা থেকে প্রাপ্ত প্রচুর ফলাফলের গড় এবং স্বীকৃত মান কাছাকাছি আসাকেই সত্যতা বলে এটি সাধারণত প্রবণতা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ পরীক্ষা থেকে প্রাপ্ত প্রচুর ফলাফলের গড় এবং স্বীকৃত মানের কাছাকাছি আসাকেই সত্যতা বলে স্লাইড টাইম পড়ুন ৩০৫৭ অনিশ্চয়তা কী এটি একটি পরিমাপের ফলাফলের সাথে যুক্ত একটি চলরাশি যা মেজার্যান্ড এর কারণে ভিন্ন ভিন্ন ফলাফল দেয় তা হল অনিশ্চয়তা মেজার্যান্ড এর কারণে চরিত্রগত ভাবে ভিন্ন ভিন্ন ফল দেওয়া হল অনিশ্চয়তা ছাড়া আর কিছুই নয় এটি মেজার্যান্ড এর আনুমানিক বৈশিষ্ট্যের প্রকৃত মানগুলি যে সীমার মধ্যে থাকে সেই হিসাবেও প্রকাশ করা যেতে পারে অনিশ্চয়তা অনিশ্চয়তা নির্দিষ্ট করার সময় যে নীতির উপর ভিত্তি করে গণনা গুলি করা হয়েছে সেটি উল্লেখ করাই হল অনিশ্চয়তা অনিশ্চয়তা নির্দিষ্ট করার সময় যে নীতিটি নির্ধারণ করা হয়েছে সেটি উল্লেখ করা প্রয়োজন সুতরাং এটি হল অনিশ্চয়তা সুতরাং এটি গড় এটি গড় বিয়োগ standard deviation গড় যোগ standard deviation এটি প্রকৃত মান পরিমাপ করা গড় এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য ছাড়া আর কিছুই নয় এটি হল ত্রুটি অনিশ্চয়তা মানে এখান থেকে আপনার x যুক্ত y আছে আপনার কাছে অনিশ্চয়তা বলে একটা জিনিস আছে অনিশ্চয়তা কী অনিশ্চয়তা এমন চলরাশি যা মেজার্যান্ড এর জন্য আপনার পরিমাপ করা মানের ভিন্ন ভিন্ন মান আসে এটি হল অনিশ্চয়তা স্লাইড টাইম পড়ুন ৩২৩০ যাচাইকরণ নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ হয়েছে কিনা তদন্ত করা হল যাচাইকরণ ছাড়া কিছুই নয় প্রমাণ মান হল গুনগত স্তর বা মান অর্জন করা বিশেষত এমন একটি স্তর যা সর্বদা গ্রহণযোগ্য হয় সেটাই হল প্রমাণ মান শ্রেণীর প্রমাণ মান কিছু নির্বাচিত প্রমাণ মান যারা পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে একই ধরণের মানের ক্রম তৈরি করে তাকে শ্রেণীর প্রমাণ মান বলে কাজের টুকরো জানা আছে উপকরণ হল একটি সরঞ্জাম বা একটি যন্ত্রাংশ যা কোনও নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয় তাকে উপকরণ বলা হয় পরিবেশ বাহ্যিক পরিস্থিতি বা পারিপার্শ্বিকতা বিশেষত যেখানে মানুষ বাস করে বা কাজ করে তাকে পরিবেশ বলা হয় সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ সুতরাং এই অধ্যায়টি আরো একবার দেখে নিই আমরা মেট্রোলজির বিভিন্ন সংজ্ঞা দেখেছি আমরা বিভিন্ন ধরণের মেট্রোলজি দেখেছি সেগুলি কী এগুলি বৈজ্ঞানিক শিল্পের ও আইন সংক্রান্ত পরিদর্শনের প্রয়োজনীয়তা কী হ্যাঁ আমরা দেখেছি এবং আমরা মেট্রোলজিতে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা দেখেছি যা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিভাষা আমরা দেখেছি ঠিক আছে স্লাইড টাইম পড়ুন ৩৩৪৬ এখন শিক্ষার্থীদের জন্য কাজ আসুন দুটি কাজ দেখি একটি হল আমি চাই আপনারা আপনাদের বাড়িতে চা তৈরি করুন ঠিক আছে সুতরাং আমি যা চাই প্রতিদিন চায়ের আউটপুট চায়ের আউটপুটি হল স্বাদ ছাড়া কিছুই নয় আপনার চা এর আউটপুটটি পরিমাপ করুন মানে বলতে চাইছি স্বাদের দিক থেকে পরিমাপ করুন ধরুন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৭ দিনের জন্য আপনি চেষ্টা করুন আর একটি অনুশীলন করুন এবং আপনার জুতা রাখার তাকে জুতা কিভাবে রাখছেন সেটি লক্ষ্য করুন আমি বলতে চাইছি অবস্থানগুলো আমরা অবস্থানগুলো নিয়ে কথা বলছি আপনি সাত দিন ধরে জুতোগুলো কোন কোন স্থানে রাখলেন সেটি পরিমাপ করুন অথবা এমন কিছু চলরাশি নিন অথবা তথ্য নিন যার সাপেক্ষে আপনি এই অবস্থানগুলি পরিমাপ করতে পারেন সুতরাং আমি চাই যে আপনি এটি ৭ দিনের জন্য করুন সুতরাং এটি করার কারণ কী তা হল আপনি দেখাতে পারবেন আপনি কতটা পুনরাবৃত্তি যোগ্য আপনার প্রক্রিয়া গুলি কতটা পুনরাবৃত্তি যোগ্য আপনি কখনই কোনও গড় পাবেন না সর্বদা এই ভিন্ন মানগুলি থেকে গড় গণনা করতে হবে সুতরাং এটি হল ভিন্নতা ঠিক আছে পরের জিনিসটি হল আমি চাই আপনি কয়েকটি শাকসবজি পরিমাপ করুন যেমন গাজর টমেটো টমেটো নেওয়ার চেষ্টা করুন ১ ২ ৩ ৪ এবং ৫ এদের ব্যাসটি পরিমাপ করার চেষ্টা করুন এবং দেখুন তারতম্য কী গাজর গুলির ক্ষেত্রে আপনি ধরুন ১ ২ ৩ ৪ ৫ নিয়েছেন তাদের অ্যাসপেক্ট রেশিও টি পরিমাপ করুন অ্যাসপেক্ট রেশিও এর অর্থ হল দৈর্ঘ্য ভাজিতক ব্যাস সুতরাং এটি পরিমাপ করুন এবং তারপরে আপনি লিখে নেওয়া শুরু করুন আপনি যখন এই দুটি জিনিস করবেন তখন আপনি সেই পুনরাবৃত্তিটি দেখার চেষ্টা করবেন এবং তারপরে আপনি এটিও দেখতে পাবেন যে আপনার তথ্যের নির্ভরযোগ্যতা কতটা পুনরাবৃত্তিযোগ্যতা নির্ভরযোগ্যতা এবং তারপরে আপনার পরিমাপের যন্ত্রের সংবেদনশীলতা কী এবং সংবেদনশীলতা ও জটিল জ্যামিতিক আকৃতির উপর নির্ভর আপনি পরিমাপের যন্ত্র টি কিভাবে বেছে নেবেন তা ও দেখবেন আপনাদের মধ্যে যাদের কাছে ভার্নিয়ার ক্যালিপার নেই তাদের পক্ষে ব্যাস পরিমাপের সবচেয়ে সহজ উপায় হল টমেটোর উপর একটি দড়ি বা সুতো জড়িয়ে নেওয়ার চেষ্টা করুন এর চারপাশে জড়িয়ে নিন এবং তারপর দৈর্ঘ্য পরিমাপ করার চেষ্টা করুন সুতরাং আপনার দৈর্ঘ্য রয়েছে এবং তারপরে এখান থেকে আপনি ব্যাসটি সন্ধান করার চেষ্টা করতে পারেন সুতরাং আপনি এটি করতে পারেন এবং বোঝার চেষ্টা করতে পারেন তো আপনি যখন নিজের জন্য এই দুটি অনুশীলন করবেন তখন আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন যে আমাকে যদি পরিমাপের জন্য কোনও উপকরণ বাছাই করতে হয় তবে আমি কীভাবে বেছে নেব যেখানে আমি যে তথ্যগুলি পেতে চলেছি সেগুলো ধ্রুবক হতে পারে বা পরিবর্তিত হতে পারে তারপরে আপনি এটির ধারণাটিও বুঝতে পারবেন মানটির সীমা থেকে আপনাকে আরও একটি তথ্য উপলব্ধি করতে হবে যা আমরা ইতিমধ্যেই পড়েছি সেটি হল ধাপগুলির স্থায়িত্বকরণ ঠিক আছে কিছু যন্ত্র যা আমি প্রথমবার ব্যবহার করছি আমি পরিমাপ করব এবং আমি বুঝতে সক্ষম হব না আমি দু তিনবার প্রক্রিয়াটি করার পরে বুঝতে পারব এবং তারপরে আমি প্রক্রিয়াটি কতটা স্থিতিশীল তা বোঝার চেষ্টা করব সুতরাং আপনি যদি এই দুটি উদাহরণ দেখেন তবে আমরা এই আলোচনায় যে সকল সংজ্ঞাগুলি নিয়ে আলোচনা করেছি তাদের প্রয়োজনীয়তা এবং তাদের তাৎপর্যকে উপলব্ধি করতে সক্ষম হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ